মেন্ডেলিয়ান জেনেটিক্সের পরবর্তী বক্তৃতায় স্বাগতম আমরা উত্তরাধিকার বিশ্লেষণে মেন্ডেলিয়ান নীতিগুলির ব্যবহার সম্পর্কে কথা বলছি বিশেষত একটি বংশধরদের মধ্যে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু রোগের উপস্থিতির পূর্বাভাসের দিকে যাতে পিতামাতারা এটি আরও ভালভাবে পরিচালনা করতে সক্ষম হন আসুন জেনেটিক রোগে আক্রান্ত ব্যক্তির দিকে নজর দেওয়া যাক মনে করুন কোনও ব্যক্তি জেনেটিক রোগে আক্রান্ত হয়েছে সেই রোগটি নিয়ে কোনও শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা কী এটি এমন একটি প্রশ্ন যা আমরা এখনই জিজ্ঞাসা করব এই বক্তৃতাতে আমরা যা ঘটতে পারে তার বিভিন্ন সম্ভাবনা দেখতে যাচ্ছি এটি করার জন্য পেডিগ্রি বিশ্লেষণ নামে পরিচিত এমন কোনও কিছু সহায়তা করতে পারে পেডগ্রি চার্ট বা পারিবারিক চার্ট ইতিহাস এবং ফেনোটাইপস বৈশিষ্ট্যগুলির সাথে পারিবারিক সম্পর্কগুলি দেখায় সুতরাং ফিনোটাইপের উপর ভিত্তি করে পর্যবেক্ষণযোগ্য চরিত্রগ জিনোটাইপগুলি যথাসম্ভব ভাবে নির্ণয় করা হয় এবং আরও ভবিষ্যদ্বাণী করতে ব্যবহৃত হয় আমরা মানুষের সাথে পরীক্ষা নিরীক্ষা করতে পারি না এবং তাই আমাদের পর্যবেক্ষণযোগ্য চরিত্রগুলির ক্ষেত্রে যে সমস্ত তথ্য উপলব্ধ রয়েছে তা ব্যবহার করতে হবে এবং আমাদের সিদ্ধান্ত নিতে হবে অবশ্য যদি কারও জিনোটাইপ পরীক্ষা করা যায় কেবল লালা বা রক্তের কিছু অংশ গ্রহণ করে এটি করা যেতে পারে এটি বেশিরভাগের কাছে গ্রহণযোগ্য এবং এটি বিশ্লেষণে সহায়তা করতে ব্যবহার করা যেতে পারে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটি সম্ভব নাও হতে পারে কারণ সম্ভবত দাদু ঠাকুমা এবং পূর্ববর্তী প্রজন্ম মারা গেছেন এবং তাই ফিনোটাইপের বিশ্লেষণ এবং জিনোটাইপের অনুমান যতটা সম্ভব জিনোটাইপের উপর সম্পূর্ণ তথ্য পেতে ব্যবহার করা হয় এবং এর দ্বারা আরও ভবিষ্যদ্বাণী করা আমরা সেগুলির কয়েকটি উদাহরণ দেখব তার জন্য আপনার একটি নির্দিষ্ট পরিভাষা রয়েছে যদি আমাদের একটি বৃত্ত থাকে এর অর্থ একটি মহিলা আপনার যদি বর্গক্ষেত্র থাকে তবে এর অর্থ একটি পুরুষ এগুলি পেডিগ্রি বিশ্লেষণের জন্য যথাযথ পরিভাষা আপনার যদি একটি পূর্ণ বর্গক্ষেত্র থাকে তবে এটি ব্যাধিযুক্ত একটি পুরুষ তবে ব্যাধিটি প্রকট যদি এটি একটি অর্ধপূর্ণ বৃত্ত হয় তার অর্থ হল মহিলা বাহক এটি স্পষ্ট হয়ে উঠবে যদি এই ব্যক্তি একাংশ এলিল বহনকারী ব্যক্তির সাথে রোগটি না দেখায় তাও রোগের কারণ হতে পারে যদি এটি একটি অর্ধ পূর্ণ বৃত্ত হয় তাহলে এটিকে একটি ফিমেল ক্যারিয়ার বলে এক্ষেত্রে যদিও ব্যক্তিটি রোগ দেখায় না তবুও ব্যক্তি নিজের সাথে অ্যালিলের একটি অংশ বহন করে যা রোগটি সৃষ্টি করতে পারে এটি পরে আরো স্পষ্ট হবে এটি নিয়মিত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের জন্য সত্য যদি উভয়ই ছোট হওয়ার দরকার হয় ধরে নেয়া যাক একটি রোগ প্রকাশের জন্য আমরা pp বলি তবে এটি যদি Pp হয় তাহলে এটি বাহক হয়ে যায় p তখনও আছে এটি পরবর্তী প্রজন্মের কাছে যেতে পারে যদিও P এর কারণে এই রোগটি বাহক ব্যক্তির মধ্যে প্রকাশ পায় না বাহক মানে এটাই রোগটি প্রকাশিত হয় না তবে তার সন্তানের বা সন্তানের বংশধরদের মধ্যে এই রোগে সৃষ্টিকারী অ্যালিল সঞ্চালনের ক্ষমতা আছে এটি একটি পুরুষ বাহক তাই বৃত্তটি একটি মহিলা বর্গক্ষেত্র একটি পুরুষ যদি এটি পূর্ণ হয় তবে ব্যক্তিটি ব্যাধি দেখায় যদি এটি আংশিকভাবে পূর্ণ হয় তবে ব্যক্তিটি বাহক এই পূর্ণ 2 টি আপনি হতে পারেন বা এই 2 টি পর্যবেক্ষণ এবং নথিপত্র দ্বারা স্থির করা যেতে পারে যদিও এর জন্য জেনেটিক বিশ্লেষণ বা কমপক্ষে জেনেটিক সম্ভাবনা প্রয়োজন যা আমরা নিশ্চিত ভাবে বর্ণনা করতে পারি আসুন আমরা একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রচ্ছন্ন ব্যাধি নিয়ে আলোচনা করি যা ভাবা স্বাভাবিক এটি যদি উভয়ই ছোট হয় তবেই ব্যক্তির এই রোগ হয় এটি সবসময় হয় না তবে আপাতত এটি নেওয়া যাক আমরা যে পটভূমিতে চলেছি তা যদি কেউ প্রত্যাশা করে অ্যালবিনিজম আপনি সেই ব্যক্তিকে জানেন যার ত্বকে হালকা রঙের দাগ রয়েছে বা কখনও এমনকি পুরো শরীরে এটি একটি প্রচ্ছন্ন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধি ধরে নেওয়া যাক এটি এমন একটি পরিবার যা আমরা বিবেচনা করছি একটি মহিলা যার অ্যালবিনিজম আছে তার বিয়ে হয়েছে অ্যালবিনিজম নেই এমন একজন পুরুষের সাথে এবং তাদের সন্তান হয় অ্যালবিনিজমবিহীন একটি মহিলা অ্যালবিনিজম সহ একটি পুরুষ এবং এই দুজন বিবাহ করে এবং তারা 2 টি বাচ্চা হয় একটি মহিলা অ্যালবিনিজম ছাড়া এবং একটি মহিলা অ্যালবিনিজম সহ ঠিক আছে একটি মহিলা অ্যালবিনিজম ছাড়া একটি পুরুষ অ্যালবিনিজম সহ এরা দুজন বিবাহ করে এবং তাদের দুটি বাচ্চা হয় একটি মহিলা অ্যালবিনিজম ছাড়া এবং অ্যালবিনিজম সহ একটি মহিলা তারপর এই 2 জন বিবাহ করে এই 2 টি আলাদা পরিবার তাদের সন্তান তাদের সন্তানের মধ্যে 2 টি প্রতিটি পরিবার থেকে একটি শিশু অপর পরিবারের সাথে বিবাহ করে এবং তাদের সন্তান রয়েছে এখনঅবধি পর্যবেক্ষণগুলি হল একটিতে অ্যালবিনিজম রয়েছে আলবিনিজম সহ একজন মহিলা এবং অন্যজন অ্যালবিনিজম ছাড়াই মহিলা এবং এটি দাদু ঠাকুমার প্রজন্ম প্রথম প্রজন্মের পরিভাষায় এটি বাবা মা এবং তাদের ভাইবোন ঠিক আছে দ্বিতীয় প্রজন্ম এবং এটি তৃতীয় প্রজন্ম যা আমরা বর্তমানে চিন্তা করছি এটি সেই পারিবারিক বৃক্ষ যার উপরে আমরা বংশের বিশ্লেষণ করতে যাচ্ছি আমরা যদি নিম্নলিখিতগুলি সন্ধান করতে আগ্রহী যদি তৃতীয় প্রজন্মের অন্য একটি শিশু এই প্রজন্মে একই পিতা মাতা থেকে জন্ম হয় তবে সেই শিশুটির অ্যালবিনো হওয়ার সম্ভাবনা কী এখনই এটি খুব আশ্চর্যজনক নয় তবে এখানে এই ব্যক্তিটি অ্যালবিনিজমে আক্রান্ত হয় না তবে সেই বাবা মার বংশধররা আলবিনিজমে আক্রান্ত হয় এটা কারণ এটি দাদু ঠাকুমার কাছ থেকে এসেছে এখন যেহেতু আমরা মেন্ডেলিয় উত্তরাধিকার জানি আমরা জানি যে এটি কিভাবে ঘটতে পারে প্রচ্ছন্ন সম্ভাবনা এটি এখানে এড়ানো হয় যেখানে এটি তৃতীয় প্রজন্মের মধ্যে প্রকাশিত হয়েছিল আসুন এখন বিশ্লেষণে যান এইভাবে পরিবারের বিভিন্ন যোগাযোগগুলি দেখানো হয়েছে এবং বিভিন্ন ফেনোটাইপগুলি আমাদের কোড অনুসারে প্রদর্শিত হয় সাধারণভাবে গৃহীত কোড যদি আমরা সুস্পষ্ট জিনোটাইপগুলি দেখি তবে এটি আলবিনিজম সহ একটি পুরুষ তাই এটি pp হতে হয় বা অ্যালবিনিজম সহ যে কোনও ব্যক্তিকে pp হতে হয় কারণ এটি একটি প্রচ্ছন্ন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত রোগ আসুন এখানে pp p p শুরু করা যাক এটি একটি pp হওয়া উচিত যা আমরা সমস্ত কিছুর জন্য পূরণ করতে পারি যদিও এখানে এটি এমন এক মহিলা যার মধ্যে অ্যালবিনিজম নেই তবে এই পিতামাতার উভয়ই p অ্যালিল রয়েছে এবং যেহেতু প্রতিটি অভিভাবকের কাছ থেকে একটি অ্যালিল আসে তাই স্পষ্টতই এটি একটি অ্যালিলের p হতে হয় এবং যেহেতু এই ব্যক্তি অ্যালবিনিজম দেখাচ্ছে না তাই অন্যান্য অ্যালিলের P হতে হবে অন্য এলিলটি যদি ছোট p হত তবে এই ব্যক্তিটিও আক্রান্ত হত একইভাবে এই ব্যক্তি এই পিতামাতার থেকে এসেছে তাই অবশ্যই একটি p উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে হবে এবং অন্যান্য অ্যালিল অবশ্যই অন্য পিতামাতার কাছ থেকে P হয়ে আছে এটির সাথে এবং এটি একবার দেখুন এই বাবা বা দাদুর কমপক্ষে একটি P এবং একটি p থাকা উচিত ছিল তবেই এই ধরণের সম্ভাবনা থাকবে অন্যথায় যদি উভয়ই P হয় তবে এই 2 জনের অ্যালবিনিজম হত না অন্য দুটি অ্যালিলে P হত এবং যতক্ষণ না একটি এলিল বড় হত ততক্ষণ রোগটি এখানে প্রকাশিত হত না যেহেতু এটি এখানে প্রকাশ পেয়েছে এবং এটি এখানে প্রকাশিত হয় নি এই ব্যক্তির অবশ্যই P p আছে এটি বিশ্লেষণ যেহেতু রোগটি এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে রোগটি প্রকাশ পায়নি তাই এই ব্যক্তির অবশ্যই Pp ছিল এটিই হল অ্যানালিসিস একইভাবে আমরা এখানে একটি বিশ্লেষণ করতে পারি এটি অবশ্যই pp এবং এটি pp এটি উভয়ই আক্রান্ত হয় এবং এটি অবশ্যই P হতে পারে কারণ এই ব্যক্তির কোনও রোগ নেই এবং তাই এটি কেন Pp হতে পারে তা খুব সহজেই দেখা যায় কারণ এই ব্যক্তির এই রোগ নেই এখন এটি ভিন্নজাতীয় এটিও ভিন্নজাতীয় এটি ভিন্নজাতীয় পিতামাতার মধ্যে একটি ক্রস এবং এই ব্যক্তি পুরুষ বা মহিলা এই রোগ থাকবে কি না তার সম্ভাবনা কি আপনি জানেন যে এইগুলি হেটারোজাইগাস ক্রস এর এক চতুর্থাংশ সম্ভাবনা PP Pp pP এবং pp হল সম্ভাবনা তাই এক চতুর্থাংশ pp হওয়ার সম্ভাবনা থাকে ফলস্বরূপ শিশুটির আলবিনো হয় আমরা এটিও জানতে পারি যে তৃতীয় প্রজন্মের বংশের জিনোটাইপ কী হবে যা এই 2 টি এবং এটি দেখতে খুব সহজ যে এটি Pp বা PP হয় উভয়ই হতে পারে কেবল এই পর্যবেক্ষণ থেকে আমরা রায় দিতে পারি না যে ব্যক্তির অ্যালবিনো নেই ব্যক্তি বাহক হতে পারে যদিও এখানে এটি খুব স্পষ্ট যে এটি pp হতে হবে সুতরাং আমরা লোক এবং তাদের চরিত্রগুলির মধ্যে বিভিন্ন সম্পর্ক কী তা দেখে প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারি আমরা জিনোটাইপগুলি হ্রাস করেছি শর্ত যে অ্যালবিনিজম হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রচ্ছন্ন ব্যাধি এখন আপনারা কেউ কেউ হয়ত ভাবছেন যে আমি কেন উত্তরাধিকার সূত্রে ক্ষতিগ্রস্থ হলাম ঠিক আছে আপনি ভাবতে পারেন কিভাবে এই রোগটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে এটিও হতে পারে যে এটি একটি প্রভাবশালী উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধি হান্টিংটনের রোগ যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রকৃতপক্ষে একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাধি যা এর অর্থ যদি একটি এলিল বড় হয় তবে ব্যক্তির এই ব্যাধি রয়েছে যার অর্থ জনসংখ্যার বেশিরভাগই সমজাতীয় প্রচ্ছন্ন উভয়ই ছোট তবেই সেই ব্যক্তির হান্টিংটনের রোগ হবে না যদি তাদের মধ্যে একটি বড় হয় তবে অবশ্যই ব্যক্তির এই রোগ রয়েছে এটিও ঘটতে পারে একই সাথে প্রভাবশালী অ্যালিল সংখ্যাগরিষ্ঠ লোকের মধ্যে পাওয়া যায় না এটিও ঘটতে পারে কিভাবে এটি ঘটে তা ইত্যাদি বিষয়ে আমরা যাব না আপনি যদি আগ্রহী হন তবে আপনার পাঠ্যপুস্তকের পরবর্তী অধ্যায়গুলি পড়তে পারেন এবং এটি সেই সম্পর্কে কথা বলে তবে আপাতত মূল বিষয়টি আমরা আমাদের যদি দেখি যে আপনার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধি আছে এবং সেই পরিবারের একটি বংশবৃদ্ধি বিশ্লেষণ করা যাক ঠিক কী এটি একই পরিবার তাই এটি যা ছিল তাই এবং এই জিনিসগুলি হান্টিংটনের ব্যাধি উল্লেখ করে হান্টিংটনের রোগ বা একটি ব্যাধি হল একটি নিউরোডিজেনারেটিভ রোগ যা 45 এর পর দেখা যায় সুতরাং এটি কখনও কখনও মানুষের পক্ষে কিছুটা কঠিন হয় এবং হান্টিংটনের রোগ আছে কিনা তা দেখার জন্য তারা আসলে তাদের জিনোটাইপ পরীক্ষা করতে পারত যদি তাদের হান্টিংটনের রোগ হয় তবে এটি একটি খারাপ ডিজেনারেটিভ রোগ যা 45 এর পর দেখা যায় এবং এর পর তার খারাপ জীবনশুরু হয় এতে প্রচুর শ্রেণীবিভাগ রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক এবং অন্যান্য মূলত সামাজিক এবং অবশ্যই স্বাস্থ্যগত এবং পারতপক্ষে আপনি যেন একটি টাইম বোমের উপর বসে আছেন এটি এমন একটি ব্যাধি যা মূলত যুক্তরাষ্ট্রে পাওয়া যায় ভারতে খুব বেশি দেখা যায় না ছায়াযুক্ত বর্গক্ষেত্র বা একটি বৃত্ত দ্বারা এখানে সেই পরিবারের সদস্যদের দেখানো হয়েছে যাদের হান্টিংটনের রোগ আছে ছায়াযুক্ত বর্গক্ষেত্র একটি আক্রান্ত পুরুষ এবং ছায়াযুক্ত বৃত্তটি আক্রান্ত মহিলা ছায়াযুক্ত একটি বর্গক্ষেত্র বা একটি বৃত্তের মাধ্যমে এটি এখানে পরিবারের সেই সদস্যদের দেখায় যাদের হান্টিংটন রোগ Huntington's disease রয়েছে যেখানে একটি ছায়াযুক্ত বর্গক্ষেত্র একটি আক্রান্ত পুরুষ এবং একটি ছায়াযুক্ত বৃত্ত একটি আক্রান্ত মহিলা বোঝায় আসুন আমরা এখানে বিশ্লেষণটি করি একইভাবে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রচ্ছন্ন অসুস্থতার বিশ্লেষণ করেছি যা আলবিনিজম এটি একটি উদাহরণ ছিল একই প্রশ্ন যদি একই বাবা মায়ের অন্য কোনও সন্তানের জন্ম হয় তবে সেই সন্তানের হান্টিংটনের সম্ভাবনা কী এটি অ্যালবিনিজমের চেয়ে গুরুতর অ্যালবিনিজম কেবল চেহারা হিসাবে দেখা যায় এবং এটি ব্যক্তিকে ত্বক ক্যান্সারে সম্ভাব্য আক্রান্ত করে তোলে তবে এটি এর মতো বিপজ্জনক নয় যদিও এটির একটি সামাজিক কোণ রয়েছে আসুন আমরা এখানে বিশ্লেষণটি করি একইভাবে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রচ্ছন্ন অসুস্থতার বিশ্লেষণ করেছি যা আলবিনিজম এটি একটি উদাহরণ ছিল যেহেতু এই ব্যক্তি রোগটি দেখিয়ে চলেছে এবং এটি প্রচ্ছন্ন তাই রোগটি দেখাতে একজন ব্যক্তির কমপক্ষে একটি প্রভাবশালী হতে হয় এবং তাই এটি hH হতে হবে এটি hH পিতামাতার এবং যেহেতু এটি hH তাই একমাত্র উপায় হতে পারে যাতে এটি সম্ভব যে এটি Hh হবে এটি HH হতে পারে না অন্যথায় এই 2 জনেরও এই রোগ হতে পারে এটি hh হলে কোনও রোগ হবে না এটিও hh হবে যাতে রোগ না হয় এই রোগের জন্য এটি hH হতে হবে কারণ এর ফলে একটি h এখান থেকে এসেছিল সুতরাং কমপক্ষে একটি ছোট অন্যটি রোগটি দেখানোর জন্য এটির বড় হতে হবে সুতরাং Hh এবং একই যুক্তিতে এটি Hh এই ব্যক্তির হান্টিংটনের যে সম্ভাবনা রয়েছে তা কী আপনি এখানে সম্ভাবনার উপর কাজ করতে পারেন যদি এটি ভিন্ন ভিন্ন প্রভাবশালী বা সমজাতীয় প্রভাবশালী হয় তবে ব্যক্তিটি এই রোগটি দেখায় সুতরাং এটি খুব বেশি তিন চতুর্থাংশ বা 75 সম্ভাবনা হল একই বাবা মায়ের কাছ থেকে জন্ম নেওয়া শিশুর হান্টিংটনের একটি রোগ হতে পারে হান্টিংটনের জিন একটি রোগে পরিণত হবে প্রায় 45 বা তার বেশি বয়সে তৃতীয় প্রজন্মের সন্তানদের জিনোটাইপটি কি আপনি যদি বিশদভাবে এখানে কাজ করেন তবে আমরা নিশ্চিত হতে পারব না এটি এই এবং এই বা এই এবং এই সুতরাং এটি হয় Hh বা HH অন্তত একটিকে বড় হতে হবে কারণ ব্যক্তিটি এই রোগটি দেখাচ্ছেন এই ধরণের প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে এবং পিতা মাতাকে এই সম্ভাবনার বিষয়ে সতর্ক করা যেতে পারে জনগণ নিজেই এই সম্ভাবনার বিষয়ে সতর্ক হতে পারে এখন আসুন আমরা উভয়কে একসাথে এবং এখানে সম্ভাব্যতাগুলি ব্যবহার করি যদি তৃতীয় প্রজন্মের অন্য একটি শিশু একই পিতা মাতার কাছে জন্ম নেয় তবে সেই শিশু হান্টিংটনসহ অ্যালবিনো হওয়ার সম্ভাবনা কত অ্যালবিনো একটি চরিত্র হান্টিংটন অন্য একটি চরিত্র মেন্ডেলিয়ান নীতি অনুসারে এগুলি স্বতন্ত্রভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং সম্ভাব্যতায় আসার জন্য আমাদের একটি ডাইহিব্রিড ক্রস ভাবা দরকার যেখানে অ্যালবিনো চরিত্র এবং হান্টিংটনের চরিত্রটি বিবেচনা করা হয় যদি আমরা এটি করি স্বতন্ত্র ভাণ্ডারের আইন ব্যবহার করে বিভিন্ন সংমিশ্রণ অনুসারে হান্টিংটনের সম্ভাবনা তিন চতুর্থাংশ এখানে অ্যালবিনিজমের সম্ভাবনা এক চতুর্থাংশ সুতরাং হান্টিংটনের সাথে অ্যালবিনো হওয়ার সম্ভাবনা উভয়ই স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ¾ x ¼ যা দেয় 316 সুতরাং এটি সম্ভাবনা সুতরাং আপনি এই সম্ভাবনা এবং স্বতন্ত্র ভাণ্ডারের আইনের সাহায্যে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন রোগের জিন এবং অ্যালিলের উপস্থিতির জন্য একজন পরীক্ষা করতে পারেন তিনি বাহক কি না আপনার যদি এই রোগ হয় তবে আপনি জানেন যে আপনার জিনোটাইপ একটি নির্দিষ্ট হবে যদি আপনার এই রোগ না হয় তবে আপনি জানতে চান যে আপনি বাহক কিনা আপনি পরবর্তী প্রজন্মের এটি সঞ্চালিত করছেন কিনা কেউ তা করতে পারেন এমনকি ভ্রূণের পরীক্ষা করা যায় অ্যামনিওসেন্টেসিস বা CVS নামক পদ্ধতির মাধ্যমে এই 2 টি করা হয়েছে বিশেষত রোগের পরিস্থিতিতে আমরা এখন পর্যন্ত যা কিছু দেখেছি তা নির্দিষ্ট ধরণের উত্তরাধিকারের জন্য বৈধ এটি হল এলিলের উত্তরাধিকারের জন্য যা মানব ক্রোমোজোমের 22 জোড়ায় থাকে 23 তম জুটি XY যদি আপনি মনে করেন তবে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এটি পুরুষ বা মহিলা আপনি ইতিমধ্যে জানেন যে এই 23 টি জোড়া প্রতিটি দেহের প্রতি কোষে পাওয়া যায় আমরা এ পর্যন্ত যা কিছু দেখেছি তা বৈধ যদি অ্যালিল প্রথম 22 ক্রোমোজোমে বসে থাকে 23 এ নয় যদি এটি যৌন ক্রোমোসোমগুলিতে বসে থাকে তবে জিনিসগুলি আলাদা হবে এবং আসুন দেখি কিভাবে তা আলাদা হয় প্রথম 22 জোড়া প্রকৃতপক্ষে অটোসোম বা সোম্যাটিক ক্রোমোজোম বলা হয় শরীরের জন্য সোমেটিক সোম্যাটিক ক্রোমোজোম এবং 23 তম জুড়িটিকে যৌন ক্রোমোজোম বলা হয় কারণ এটি ব্যক্তির লিঙ্গ নির্ধারণ করে জাতি আমি মনে করি এই বক্তৃতায় আমরা লিঙ্গের সাথে বিনিময়যোগ্য ভাবে ব্যবহার করব তবে প্রকৃত ভাষায় জাতির একটি সামাজিক অভিব্যক্তি রয়েছে এবং লিঙ্গটির একটি জৈবিক অভিব্যক্তি রয়েছে তবে আমরা এটি ব্যবহার করতে পারি অথবা আমি এই বক্তৃতাটিতে এটি বিনিময়যোগ্য ভাবে ব্যবহার করতে পারি মহিলাদের একটি XX সেক্স ক্রোমোজোম এবং পুরুষের একটি XY সেক্স ক্রোমোজোম উপস্থিতি থাকে লিঙ্গ নির্ধারণকারী জিন ছাড়াও আরও অনেক জিন রয়েছে যার মধ্যে X এবং Y উপস্থিত রয়েছে X এবং Y উপস্থিতি সহ জিনগুলির দ্বারা চরিত্রগুলির উত্তরাধিকার নির্ধারিতকে যৌন লিঙ্কযুক্ত উত্তরাধিকার বলা হয় যদি এটি যৌন লিঙ্কযুক্ত উত্তরাধিকার হয় তবে সম্ভাব্যতাগুলি আলাদা হবে যখন তারা অটোসোমাল উত্তরাধিকার ছিল তার থেকে যৌন লিঙ্কযুক্ত উত্তরাধিকারের একটি উদাহরণ হেমোফিলিয়া হিমোফিলিয়া রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অক্ষমতা এবং যদি এটি ঘটে তবে সেই ব্যক্তির ক্ষত থাকলে রক্তপাত অব্যাহত থাকে যদি এটি বাইরে থাকে তবে এটি পরিচালনা করার একটি উপায় থাকে এটি যদি ভিতরে হয় তবে এটি বিপজ্জনক হতে পারে ব্যক্তির কোনও দোষ ছাড়াই রক্তপাতে মৃত্যু হতে পারে সেই অবস্থাকে হিমোফিলিয়া বলে আপনি এই ইউটিউব ভিডিওটি একবার দেখে নিতে পারেন এটি যদি মহিলা হয় তবে এটি XX এবং মনে করি যে ব্যক্তির A জিনোটাইপ রয়েছে আমরা জিনোটাইপ নির্ধারণ করার জন্য একটি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করছি এটি X ক্রোমোসোমের সাথে সম্পর্কিত যেহেতু এটি পুরুষ তাই এটি X এবং Y হতে হবে যেহেতু পুরুষ প্রভাবিত হয় এটি একটি a এই দুইয়ের মধ্যে ক্রস থেকে পাওয়া গেমেটগুলি ফলস্বরূপ গেমেটগুলি ডিম্বাণু থেকে XAXA এবং শুক্রাণু গেমেটগুলি হল Xa Y এই ধরণের ক্রস থেকে একটি পুনেট স্কোয়ারের ফলে Aa A Aa এবং A পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন যে যদি কোনও Y থাকে তবে বংশধররা একটি পুরুষ হতে চলেছে এই উভয়ই পুরুষ এবং এই উভয়েরই X ক্রোমোসোমে A রয়েছে তাই তারা প্রভাবিত হয়নি মহিলা সন্তান এই 2 টি তারাও প্রভাবিত হয়নি কারণ তাদের কমপক্ষে একটি A রয়েছে তবে তারা বাহক তাদের ছোট a আছে সুতরাং স্ত্রীসন্তান বাহক প্রভাবিত হয় না তবে ত্রুটিটি পরবর্তী বংশধরদের কাছে পৌঁছে দিতে পারে এটি আমরা ইতিমধ্যে দেখেছি এভাবেই ঘটে সম্ভাবনাগুলি আলাদা হবে যদি আপনি গণনা করেন তবে এটি ব্যক্তির লিঙ্গের উপর নির্ভরশীল এখন ধরা যাক এটি বাহক এবং একটি আক্রান্ত পুরুষ বাহক মহিলা এবং একটি আক্রান্ত পুরুষের মধ্যে ক্রস আমরা যদি পুনেট স্কোয়ারটি ব্যবহার করি তবে এটি এরকম কিছু হতে চলেছে একটি মহিলা এবং এক পুরুষ ক্ষতিগ্রস্থ হতে চলেছে সুতরাং 50 বংশধর প্রভাবিত হয় এই ছায়াময় অংশ হল আক্রান্তরা এটি পুরুষ বংশধর পুরুষ সন্তান আবার 50 ক্ষতিগ্রস্থ এবং স্ত্রী সন্তান 50 ক্ষতিগ্রস্থ এবং 50 বাহক বাহক মহিলা এবং আক্রান্ত পুরুষের মধ্যে আরেকটি উদাহরণ এক্ষেত্রে কেবল 25 বংশধরই আক্রান্ত হয় এটি পুরুষ হিসাবে ঘটে কারণ এখানে a আসে Y কিছুই থাকে না যদি আপনি শুধু পুরুষ বংশকে বিবেচনা করেন তবে 50 আক্রান্ত হয় যদি আপনি শুধু মহিলা বংশধর বিবেচনা করেন তবে কোনও মহিলা বংশ ক্ষতিগ্রস্থ হয় না তবে 50 বাহক হয় যদি অ্যালিলটি X ক্রোমোসোমে থাকে তবে সম্ভাবনাগুলি পৃথক হতে পারে যেমন আমরা পেয়েছি অটোসোমাল ডিসঅর্ডারগুলির সাথে বা অটোসোমাল ক্রোমোসোমে থাকা অ্যালিলগুলি থেকে সুতরাং X লিঙ্কযুক্ত উত্তরাধিকার মেন্ডেলিয়ার নীতি অনুসারে উত্তরাধিকার থেকে আলাদা মেন্ডেলিয়ার নীতিগুলি সহ পেডগ্রি বিশ্লেষণ আমরা এর আগে দেখেছি কিছু পরিস্থিতিতে যেমন X লিঙ্কযুক্ত ব্যাধিগুলিতে নির্দিষ্ট পরিমাণে বাড়ানো যেতে পারে এটি এমন একটি সম্ভাবনা রয়েছে যা এখানে দেখানো হয়েছে আমরা এই বিশেষ ক্লাসে যা শিখেছি তা দিয়ে আপনি কেন নিজে চেষ্টা করবেন না এবং যখন আমরা পরবর্তী ক্লাস শুরু করব তখন আমি শুরু করব এটি সমাধান করেই এখানে এই প্রশ্ন চিহ্নগুলি রয়েছে এগুলি প্রভাবিত হয় কিনা তা আমাদের অনুসন্ধান করা দরকার এটিই প্রশ্ন এগুলি বিভিন্ন সংখ্যা যা আমাদের রেফারেন্সের জন্য দেওয়া হয় অন্যান্য উপস্থাপনাগুলি স্বাভাবিক এবং এই 3 টি প্রভাবিত হয় এটি কী ধরণের ব্যাধি তা আপনি খুঁজে বের করতে চান এই প্রশ্নগুলি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত চরিত্রটি প্রভাবশালী বা প্রচ্ছন্ন অটোসোমাল বা X লিঙ্কযুক্ত এটিই প্রথম প্রশ্ন যদি দেওয়া হয় যে 3 বাহক নয় 1 এবং 4 এর জিনোটাইপগুলি কী আপনাকে এটি জিজ্ঞাসা করা হয় খুঁজে বের করার জন্য 14 প্রভাবিত হওয়ার সম্ভাবনাটি আপনাকে অনুসন্ধান করতে বলা হয়েছে আপনি কেন এটি চেষ্টা করবেন না এবং পরবর্তী বক্তৃতায় আমরা যখন দেখা করব তখন আপনি যে সমাধানটি পেয়েছেন তা আমার সরবরাহ করা সমাধানের সাথে পরীক্ষা করতে পারেন তবে দেখা হবে